এর আগে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন এর ব্যাপারে আলোচনা করেছি সেখানে আমরা একটা সহজ স্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিকস সমস্যা দেখেছি এবং চার্জ ডিস্ট্রিবিউশন বের করেছি এখন আমরা ইলেকট্রোডায়নামিকস এর ক্ষেত্রে চলে যাব যেখানে টাইম ভ্যারিং ফিল্ড ও রয়েছে কারণ এই বিষয়ে আমরা মুখ্যত সেই ধরনের সমস্যা নিয়ে আগ্রহী সুতরাং তুমি আগে যা দেখেছ সেটা খুব সহজ ধরনের ইন্টিগ্রাল ইকোয়েশন ছিল এখন আমরা ব্যাপারটিকে আরো কিছুটা আকর্ষণীয় করার চেষ্টা করব এই বিষয়গুলি আমরা এই অধ্যায়ে আলোচনা করব প্রথমে আমরা শুরু করব বাহ্যিকভাবে কি মনে হয় কিভাবে এবং কোথায় ওয়েভ বাঁক নিতে পারে এবং সেখান থেকে আমরা দেখব কিভাবে এই ধারণা আমাদের হেলমহল্টজ ইকুয়েশন এ নিয়ে যায় এবং কিভাবে বিভিন্ন পথে ইন্টিগ্রাল ইকোয়েশন সমাধান করা যায় সুতরাং সেই ধারণা দিয়ে শুরু করা যাক কিভাবে ওয়েভ বাঁক নিতে পারে সুতরাং একটি সহজ ধারণা দিয়ে শুরু করা যাক কিভাবে এই ঘরে মোবাইল কিছু নিচ্ছে উদাহরণ হিসেবে তোমরা সবাই এই ঘরে বসে আছো যদি তুমি তোমার ফোন টা বের করো তুমি অবশ্যই দেখবে যে তুমি সিগন্যাল পাচ্ছ সুতরাং ধরা যাক তুমি এখানে বসে আছ এটাকে টপ ভিউ বলা যাক এবং এটা তোমার ধরা যাক জানালা এবং এখানে একটা দরজা আছে এবং তোমার মোবাইল টাওয়ার এখানে কোন জায়গায় আছে যা সিগনাল পাঠাচ্ছে সব জায়গায় এখন এখানে তোমার এবং মোবাইল টাওয়ার এর মধ্যে সরাসরি লাইন অফ সাইট থাকতেও পারে নাও পারে উদাহরণ হিসেবে আমি যদি একটা সরলরেখা অঙ্কন করি এখান থেকে এখানে এটা যায় না অন্যদিকে এখানে একটি পথ আছে যেটা এরকম ভাবে যাচ্ছে এবং তারপর তোমার কাছে এখানে আসছে যদি এটা আলো হত তাহলে কি তুমি টাওয়ার দেখতে পেতে অবশ্যই নয় এখানে কোন লাইন অফ সাইট নেই তুমি টাওয়ার দেখতে পাবে না কিন্তু সৌভাগ্যক্রমে এটা আলো নয় এটা মাইক্রোওয়েভ এবং প্রায়োগিকভাবে আমরা ফোনে সিগন্যাল পাচ্ছি যদিও সেখানে কোন লাইন অফ সাইট নেই সুতরাং ধারণাটা হল ওয়েভ কোনভাবে বাধাপ্রাপ্ত হয়ে বাঁক নেয় এবং আমরা দৈনন্দিন জীবনে তা পেতে পারি পদার্থবিদ্যাতেও আমরা এরকম হতে দেখেছি আমরা সবাই ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্ট Young's Double Slit experiment পড়েছি এবং এই সবকিছু উচ্চ বিদ্যালয় এ রয়েছে সুতরাং মূল ধারণাটি হলো ধরা যাক আমার কাছে একটা লাইট বাল্ব আছে এবং আমি এখানে একটা স্লিট আর একটা স্ক্রিন রেখেছি এখন এই স্লিট আলোর ওয়েভলেঙ্থ এর তুলনায় অনেক বড় সুতরাং উদাহরণস্বরূপ আমি একটা 100 ওয়াটের বাল্ব নিয়েছি এবং আমি সেটা একটা বাধার সামনে রেখেছি যাতে একটা গর্ত রয়েছে এবং সে গর্তটা ধরা যাক 10 সেন্টিমিটার সুতরাং স্ক্রিনের উপর যে স্পট দেখতে পাচ্ছ তার মাপ কি হবে ধরা যাক এটাকে আমরা স্ক্রিন বলছি যদি এই গর্তটি 10 সেন্টিমিটার চওড়া হয় কি ধরনের মাপের স্পট তোমরা দেখতে পাবে ছাত্র প্রায় প্রায় 10 সেন্টিমিটার ঠিক আছে এখানে কোন বাঁক হচ্ছেনা কারণ এটা 10 সেন্টিমিটার আলো সরলরেখা বরাবর চলে যাবে সেটাই তুমি দেখবে কিন্তু যখন তুমি স্লিট এর মাপ ছোট করবে কি হবে যখন তুমি স্লিট এর মাপ খুব ছোট করেছ এটা তোমার স্ক্রিন তুমি দেখবে স্ক্রিন এর ওপর একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন অনেকটা এরকম এরকম কিছু যে হচ্ছে সেটা ব্যাখ্যা করা সম্ভব নয় যদি আমি ধরে নিই আলো শুধুমাত্র রশ্মি ঠিক আছে যদি এটা রশ্মি হতো তাহলে এটা ছবি হবে কিন্তু এটা হল ওয়েভ ছবি সুতরাং এই 2 উদাহরণে উদাহরণ 1 এবং উদাহরণ 2 তে আমরা একটা বাস্তবিক ধারণা পেলাম যে ওয়েভ বাঁক নিতে পারে বিদ্যালয় এ আমরা পড়েছিলাম এটা ঘটছে কারণ হাইগেনস প্রিন্সিপাল ধারনাটা ছিল একটা ওয়েভ যেতে যেতে একটি বাধায় ধাক্কা খাচ্ছে এক্ষেত্রে যেটা স্লিট এবং সেকেন্ডারি ওয়েভ তৈরি হচ্ছে আমি এটা এখানে অংকন করছি সুতরাং আমি যদি এখানে একটা আলোর উৎস নিই যা ওয়েভ পাঠাচ্ছে তাহলে এগুলো হবে ওয়েভ ফ্রন্টস যখন এটা এখানে ধাক্কা খাচ্ছে এই দুটো সেকেন্ডারি সোর্সের মতো হবে এবং তারা নিজেদের ওয়েভ বিচ্ছুরণ করা শুরু করবে সুতরাং এটা প্রথমটার জন্য ওয়েভ এটা দ্বিতীয় টার জন্য ওয়েভ ফলাফলস্বরূপ এইখানে স্ক্রিন এ কি ঘটবে এই ওয়েভ গুলি ইন্টারফেয়ার করবে এবং তুমি দেখবে এখানে একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন আসছে সুতরাং আশা করা যায় তোমরা সকলে এই সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট এর ধারণার সাথে পরিচিত একবার যদি আমি সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট পেয়ে যাই আমি মূল উদ্দীপনাকে ভুলতে পারি এবং তত্ত্ব ও পরীক্ষার মধ্যে একটা সুন্দর মিল পেয়ে যাই যা ইন্টারফিয়ারেন্স কে ব্যাখ্যা করতে পারে যদি আমি এই প্রস্থ টি পরিবর্তন করি তাহলে দেখবে ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন এর ও পরিবর্তন হচ্ছে এবং এটাই হবার কথা কারণ আমি ইন্টারফিয়ারেন্স এর শর্ত পরিবর্তন করছি আমি যখন স্লিট সরিয়ে নিয়ে যাচ্ছি আপেক্ষিক পথ পার্থক্য পরিবর্তিত হচ্ছে সুতরাং এই অধ্যায়ে আমরা যা দেখব তাহল কিভাবে হাইগেনস প্রিন্সিপাল পড়বো কিভাবে আমরা সেটাকে আমাদের বর্তমান উপলব্ধিতে নিয়ে আসতে পারি ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এর বাস্তবিকতার সঙ্গে সংক্ষেপে আমরা কি এটা কে গাণিতিকভাবে করতে পারি উদাহরণ হিসেবে এই সমস্যায় যেখানে তোমার মাইক্রোওয়েভ আছে টাওয়ার আছে এবং তোমাকে ওয়েভ পাঠাচ্ছে আমি কি এটা গাণিতিক ভাবে এটা পড়তে পারি এবং সেটা কেন করব বিভিন্ন জিনিস তুমি জানতে পারো যেমন টেলিকম প্রোভাইডার এবং আমি বুঝতে চাই কি অবস্থায় আমার সমস্ত সাবস্ক্রাইবার ভালো সিগন্যাল স্ট্রেঙ্থ পাবে যেটা প্রয়োজনীয় আমি চাই আমি সিমুলেট করতে পারি অথবা আগে থেকে বলতে পারি ফিল্ড গুলি কি হবে যখন কোন বাধা আছে এটা সমাধান করার জন্য সেটা একটা অনুপ্রেরণা হতে পারে সংক্ষেপে এই সমস্যা যা তোমাকে দেওয়া হয়েছে কি কি জিনিস তোমাকে দেয়া হয়েছে এই মাইক্রোওয়েভ সমস্যার জন্য ছাত্র উৎসের অবস্থান উৎসের অবস্থান ঠিক আছে সুতরাং আমি তোমাকে আগেই বলেছি টাওয়ার এখানে আছে আর কি জিনিস জানতে হবে ছাত্র বাধাগুলো বাধাগুলো সুতরাং এই ঘরের জ্যামিতি আমাদের দিতে হবে আর কি ছাত্র পর্যবেক্ষক পর্যবেক্ষক ঠিক আছে পর্যবেক্ষক যেকোনো জায়গায় থাকতে পারে সুতরাং আমি চেষ্টা করব সব জায়গার জন্য ফিল্ড সমাধান করা সুতরাং এটা আমাকে দেওয়া হয়েছে আমাকে উৎসের অবস্থান দেয়া হয়েছে আমাকে জ্যামিতি দেয়া হয়েছে এবং আমরা এখন জানি জ্যামিতি কে কিভাবে ম্যাক্সওয়েল প্রশ্ন গুলিতে সংকেত আকারে ব্যবহার করা হয়েছে ছাত্র পারমিটিভিটি এবং পার্মিয়াবিলিটি পারমিটিভিটি এবং পার্মিয়াবিলিটি ঠিক আছে সুতরাং আসলে ε আমাদের এটা মাথায় রাখতে হবে যখন আমরা সমীকরণ গুলি সমাধান করতে যাচ্ছি যদি তুমি হারিয়ে যাও তাহলে এই ছবিটিতে ফেরত এস এবং দেখো এখন অব্দি আমরা যা সমাধান করেছি এই ছবিটিতে ঠিক আছে তাই এখন আমরা এই সমীকরণ গুলিকে গাণিতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব সুতরাং আমরা দুই অঞ্চলের একটি সমস্যা নিতে চলেছি বিষয়টিকে খুব সহজ রাখার জন্য ধরা যাক এখানে একটা বাধা আছে এবং এটা অন্য কোন মাধ্যমের ভেতরে আছে এবং ধরা যাক এখানে কিছু উৎস আছে সুতরাং এটা হল একটা উৎস সুতরাং এটা একদম আমাদের মোবাইল টাওয়ার সমস্যার মত জে হচ্ছে মোবাইল টাওয়ারের অবস্থান এবং এখানে ভেতরে এই লক্ষ্যবস্তু টি অর্থাৎ আমি বলতে চাইছি কিছু বাধা যা যেকোনো কিছু হতে পারে এবং সেই কারণে আমি যেটা করব এটাকে অঞ্চল 1 এবং এটাকে অঞ্চল 2 বলবো এই ডটেড লাইন যেটা আমি এখানে এঁকেছি সেটা একদম বাইরের বাউন্ডারি যার বাস্তবে কোন অস্তিত্ব নেই সুতরাং আমি বলতে চাইছি এটা অনেক দূরে এটাকে বলা যাক S∞ পরে আমরা দেখব কিভাবে আরো আরো বাধা এখানে আনতে হয় কিন্তু একবার যদি আমরা একটা বাধা বুঝে যাই তার মানে আমরা পুরোটাই বুঝে গেছি এটাকে এখানে সারফেস এস বলা যাক সুতরাং এইভাবে সমস্যা টি তৈরি করা হলো তোমার কি মনে হয় অঞ্চল 1 থেকে অঞ্চল 2 কে কিভাবে আলাদা করা হচ্ছে ছাত্র ε ঠিক আছে ε আলাদা হবে সেই জন্য অঞ্চল 1 উদাহরণ হিসেবে বাতাস হতে পারে যার জন্য εr এক হবে এবং অঞ্চল 2 অন্য কিছু হতে পারে ধরা যাক কাঠ ঠিক আছে সুতরাং আলাদা ε সুতরাং এখন শুরু করা যাক কম্পিউটেশনাল ইএম এর যেকোনো সমস্যা দিয়ে ধরা যাক ম্যাক্সওয়েলস ইকুয়েশনস Maxwell's equations এই বিষয়ের শেষে তোমরা অবাক হবে যে সমস্ত সমস্যা আমরা এই দুটো বা চারটে সমীকরণ দিয়ে শুরু করছি এবং একটা সমাধান পাচ্ছি সুতরাং এই দুটি সমীকরণ আমরা এখানে লিখেছি এটা তোমার ∇ × E এবং ∇ × H কারেন্ট পদটি এই ∇ × H পদে আসছে এতক্ষণে তোমরা সবাই এটার সাথে পরিচিত হয়ে গেছে এখন আমি যেটা করতে চাই সেটা হল এই সমীকরণ গুলিকে একটি নির্দিষ্ট সমস্যার সাপেক্ষে পড়তে চাই সুতরাং ধরা যাক আমি বাদ দিতে চাইছি এখান থেকে দুটি সমীকরণ আছে দুই ভেরিয়েবলের ভ্যারিয়েবলগুলি কি কি ছাত্র ভেরিয়েবলস ছাত্র ই এবং এইচ ই এবং এইচ অজানা এবং আমরা এই দুটো বের করতে চাইছি এবং আমাকে যা দেয়া হয়েছে তাহল এপসাইলন এবং জে সুতরাং একটা ভ্যারিয়েবেল কে বাদ দেয়ার চেষ্টা করা যাক এই দুটি সমীকরণ থেকে সুতরাং এক ভেরিয়েবলের একটি সমীকরণ তৈরি করা যায় ম্যাগনেটিক ফিল্ড কে বাদ দেওয়া যাক তোমরা কি বলো কিভাবে করা উচিত ছাত্র প্রথম সমীকরণের কার্ল যদি আমি প্রথম সমীকরণের কার্ল নিই আমি করব ∇ × ∇ × E ভেক্টর ক্যালকুলাস থেকে একটি বৈশিষ্ট্য আছে যেটা আমাদের বলবে এটা সমান হবে ছাত্র ঠিক আছে ছাত্র সুতরাং এটা অবজ্ঞা করে সুতরাং আমরা ধরে নিচ্ছি আমাদের বাস্তব জীবনের সমস্যায় আশেপাশে কোন ম্যাগনেটিক পদার্থ নেই সেই জন্য আমরা নিয়েছি μ μ0 সুতরাং যদি তুমি চাও আমরা বলতে পারি এটা নন ম্যাগনেটিক মাধ্যম ধরে নিয়েছি এটা খুব মূলগত কিছু ধরে নেওয়া নয় আমি এটাকে পরে শিথিল করতে পারি গণিত আরও একটু জটিল হয়ে যাবে কিন্তু এমন কিছু নয় যা আমরা করতে পারবো না সুতরাং এখনকার জন্য আমরা নন ম্যাগনেটিক মাধ্যম নিয়ে কাজ করব এখন যদি আমি এই সমস্যাটি কে সাধারণ ত্রিমাত্রিক পথে সমাধান করার চেষ্টা করি এটা কিছুটা জটিল হয়ে যাবে তাই আমি ধরে নেবো আমার সমস্যাটি দ্বিমাত্রিক অবস্থায় আছে সুতরাং সমগ্র সমস্যাটি x y প্লেনে আছে এটার অর্থ কি এটা জেড স্থানাঙ্ক সম্বন্ধে কি বলে ছাত্র 0 অথবা সহজ কথায় জেড দিকে কিছু হচ্ছে না জেড দিকে কোন কিছুর পরিবর্তন হচ্ছে না সুতরাং এই বাধাটি জেড দিকে অসীম দৈর্ঘ্যে আছে একটা লম্বা সিলিন্ডারের মতন সুতরাং এটার অর্থ আমার সমস্ত ফাংশন আমার সমস্ত ফিল্ড শুধুমাত্র এক্স এবং ওয়াই এর সাপেক্ষে ফাংশন এখন যখন আমরা কোন দ্বিমাত্রিক সমস্যা নিয়ে কাজ করছি তোমরা সবাই যারা হয়তো ওয়েভ গাইড বা এই জাতীয় জিনিস স্নাতক স্তরে পড়েছ তারা জানো এই ধরনের সাধারণ সমস্যা পড়তে গেলে দুটি অর্থগণাল পোলারাইজেশন এ ভেঙে নেওয়া যেতে পারে ট্রান্সভার্স ম্যাগনেটিক ট্রান্সভার্স ইলেকট্রিক ঠিক আছে সুতরাং এই 2 ধরনের পোলারাইজেশন নিয়ে আমরা কথা বলতে পারি এবং যেকোন সাধারণ সমাধান বা সমস্যা এর উত্তর দেওয়া যেতে পারে TM এবং TE কে উপরিপাত করে TM কে আলাদা করে TE কে আলাদা করে সমাধান করা যায় আরো সহজ করার জন্য সুতরাং এখানে ট্রান্সভার্স ম্যাগনেটিক পোলারাইজেশন আছে এখন আমি ট্রান্সভার্স ম্যাগনেটিক এর ক্ষেত্রে কিভাবে ফিল্ড গুলির বৈশিষ্ট্য ঠিক করব ছাত্র Hz 0 Hz 0 সুতরাং তারপরে Ez ≠ 0 সুতরাং আমরা বলতে পারি এটাকে চিহ্নিত করা হচ্ছে Ez দিয়ে এবং তা ছাড়া কি ছাত্র Hx Hy Hx Hy TM পোলারাইজেশন এর ক্ষেত্রে অজানা এবং একই ভাবে TE পোলারাইজেশন এর ক্ষেত্রে অন্য এক গুচ্ছ অজানা আছে সুতরাং অজানা গুলি কি হবে Hz ছাত্র Ex Ey Ex Ey ঠিক আছে এখানে আমরা বলছি Ez 0 এখন একটা ব্যাপারে তোমাদের সাবধান করতে চাই ট্রান্সভার্স ইলেকট্রিক এবং ট্রান্সভার্স ম্যাগনেটিক এর ধারণার ব্যাপারে তোমরা দু ধরনের প্রচলন এক্ষেত্রে দেখতে পাবে ওয়েভগাইড নিয়ে যারা কাজ করেন তারা TM এর জন্য এক রকম প্রচলন অনুসরণ করেন আবার ইলেক্ট্রোম্যাগনেটিক স্ক্যাটারিং নিয়ে যারা কাজ করেন তারা বিপরীতভাবে অনুসরণ করেন তুমি কিছুটা দ্বিধাগ্রস্ত হতে পারো যখন তারা TM অথবা TE বলছে শুধুমাত্র দেখো কোন জেড উপাংশ টি শূন্য করা হচ্ছে সুতরাং এটা দ্ব্যর্থহীন কারণ তুমি কোন জায়গায় একরকম দেখবে অন্য জায়গায় অন্যরকম দেখবে ঠিক আছে গাণিতিক বিশ্লেষণ কে আরো সহজ করার জন্য আমরা আরো একটা জিনিস ধরে নেব ধরা যাক আমরা TM পোলারাইজেশন নিয়ে কাজ করছি TE ও করা যেতে পারে কিন্তু শুরু করা যাক TM পোলারাইজেশন দিয়ে এই সমস্ত ধরে নেওয়ার পেছনে প্রধান অনুপ্রেরণা হলো প্রথম সারফেস ইন্টিগ্রাল ইকুয়েশন কে আমরা যতটা সম্ভব সহজ করতে চাইছি একবার সেটা করতে পারলে তুমি যা চাও সেটার সাধারণীকরণ করতে পারবে এর ফল স্বরূপ আমি TM পোলারাইজেশন বেছে নিচ্ছি তোমার কি মনে হয় ∇E এর ক্ষেত্রে কি হবে এখানে সূত্রটি ব্যবহার করা যাক প্রথম পদটি কি হবে ছাত্র এক্স Ex Ey ঠিক আছে TM পোলারাইজেশন এর জন্য প্রথম পদটি কি হবে ছাত্র 0 0 কোন Ex নেই দ্বিতীয় পদটি ছাত্র 0 0 তৃতীয় পদ 0 ঠিক আছে কারণ Ez 0 নয় কিন্তু Ez জেড এর সাপেক্ষে ফাংশন নয় আমরা বলেছি সবকিছু কেবলমাত্র এক্স এবং ওয়াই এর সাপেক্ষে ফাংশন সুতরাং 3 টি পদ 0 এটা আমাদের জন্য খুব ভালো কারণ আমরা যেটা এখানে লিখেছি ∇ × ∇ × E এর কেবল একটি পদ অবশিষ্ট থাকে ই এর ডাইভারজেন্স শূন্য হয়ে যাচ্ছে তাই আমাদের − ∇2 E থাকবে এখন আমি এটা প্রতিস্থাপন করতে পারি অর্থাৎ আমি বাঁ দিকে কার্ল নিয়েছি একইভাবে আমি ডান দিকে কার্ল নেব সুতরাং আমি কি পাবো আমি পাব − ∇2 E এটা বাঁ দিক থেকে এবং ডান দিকটা হবে − jωμ0jωεE J ঠিক আছে এখন আমি যেটা করতে পারি জে অংশটি একদিকে রাখতে পারি সমস্ত চিহ্নগুলি পরীক্ষা করে নাও সুতরাং − j × j 1 ঠিক আছে আমি এই ∇2 E অংশটি ডানদিকে আনছি এবং এই জে অংশটি বাঁ দিকে নিয়ে যাচ্ছি সেই কারণে আমি এই সমীকরণটি এইভাবে পাচ্ছি ∇2 ω2μ0ε jωμ0 এটাকে বলা হয় হেলমহল্টজ ইকুয়েশন অনেকে এটাকে নন হোমোজিনিয়াস হেলমহল্টজ ইকুয়েশন বলে কারণ ডান দিক টি 0 নয় প্রশ্নটা হলো অঞ্চল 1 এর জন্য এটা সাধারন ভাবে করা হয়েছে কারণ আমি কোন কিছু ধরে নেই যে এটা অঞ্চল 1 এবং অঞ্চল 2 দুটোর জন্যই ঠিক অঞ্চল 1 এ যেটা হচ্ছে সেই এপসাইলন আর শূন্য স্থানের জন্য এবং কারেন্ট থাকবে অঞ্চল 2 এর জন্য এপসাইলন লক্ষ্য বস্তুর জন্য হবে কারেন্ট শূন্য হবে সুতরাং এই সমীকরণ অঞ্চল 1 এবং অঞ্চল 2 দুটোর জন্যই ঠিক এছাড়াও এই সারফেস কে আমি চিহ্নিত করতে চলেছি নরমাল ভেক্টর দিয়ে এটা আমার দরকার আমরা কি এগোতে পারি ঠিক আছে এটাকে আরো শক্তিশালী করা যাক আমাদের এই স্লাইড এ অনেক ভেক্টর ছিল সব জায়গায় অনেক ভেক্টর ছিল এখন যেহেতু আমরা দ্বিমাত্রিক সমস্যা নিয়ে কাজ করছি তাই প্রকাশের চিহ্ন গুলিকে সহজ করা যাক এটা আবার আমাদের জ্যামিতি এটা আমার অঞ্চল 2 যার এখানে নরমাল আছে এবং সারফেস এস এবং এটা আমার অঞ্চল 1 এবং এটা আমার কারেন্ট সোর্স জে সুতরাং পদার্থগুলোর বৈশিষ্ট্য আমরা আগে দেখেছি ε পদার্থের বৈশিষ্ট্য কে চিহ্নিত করে এবং এই ε এক্স এবং ওয়াই এর ফাংশন হতে চলেছে সুতরাং আমরা TM পোলারাইজেশন নিয়ে কাজ করছি যার জন্য আমরা Ez Hx Hy পেয়েছি এখন এই তিনটি রাশিই স্কেলার Ez স্কেলার সুতরাং তিনটি রাশিই স্কেলার তাই আমি যেটা করব তা হল Ez কে অঞ্চল 1 এ φ1দিয়ে চিহ্নিত করব এবং অঞ্চল 2 এ φ2 দিয়ে চিহ্নিত করব যদি তুমি মনে করো আগের সমীকরণটি ছিল শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের সমীকরণ সেই জন্য আমি একটা সহজ চিহ্ন নিয়ে এসেছি ইলেকট্রিক ফিল্ড কে স্কেলার এর সাপেক্ষে বোঝানোর জন্য সুতরাং আমাকে সব জায়গায় ভেক্টর লিখতে হবে না একইভাবে কারেন্ট ও যদি আমি আবার এই সমীকরণে ফেরত যাই প্রথম রাশিটি স্কেলার না ভেক্টর ছাত্র ভেক্টর এটা ভেক্টর ঠিক আছে ∇2 ভেক্টরের উপর কাজ করছে এবং এটা একটা ভেক্টর দেবে এই ভেক্টর কোন দিকে অভিমুখ করে থাকবে TM পোলারাইজেশন এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে ছাত্র জেড জেড অভিমুখে তাই বাঁদিকে প্রথম পদ টি একটা ভেক্টর জেড অভিমুখে দ্বিতীয় পদটি একটি ভেক্টর কোন দিকে জেড অভিমুখে একগুচ্ছ স্কেলার ভেক্টরকে গুন করছে জেড অভিমুখে সুতরাং জেড তাই এটা অর্থবহ যে একটা জেড কারেন্ট থাকুক জেড অভিমুখে তাই আমি যদি সমগ্র এক্স সমীকরণের জেড উপাংশ নিই আমি এটা এখানে পাব সুতরাং এই জে অংশটি আমি এখানে এভাবে লিখবো Jzzˆ সুতরাং এই সমস্ত সরলীকরণ এর পর হেলমহল্টজ ইকুয়েশন টি দুটি অঞ্চলের জন্য লেখা যাক সুতরাং অঞ্চল 1 এ প্রথম পদটি ছিল ∇2ϕ1 এবং তখন তোমার ছিল ω2μ0ε এখন তোমরা সবাই জানো আমরা এটাকে সরলীকৃত করতে পারি এবং এই μ0ε থেকে মুক্তি পেতে পারি এবং এটাকে আলোর গতিবেগ এর সাপেক্ষে লিখতে পারি এবং সেই গতিবেগ কে ওয়েভ নাম্বার এ পরিবর্তন করা যেতে পারে k 2πλ ঠিক আছে একবার তুমি সব সরলীকরণ করার পর সেগুলি সব আমরা একটা নতুন ধ্রুবক k12 এ নিতে পারি যা আসলে অঞ্চল 1 এ ওয়েভ নাম্বার ∇2ϕ1 k12ϕ1 jωμ0Jz শুধুমাত্র সবকিছু আরেকবার লেখা হয়েছে অঞ্চল 2 একই রকম ভাবে হবে এই অংশটি আসলে এখানে ω2μ0ε k2 ঠিক আছে কে স্পেসের সাপেক্ষে ফাংশন হতেও পারে নাও পারে কিন্তু যদি এপসাইলন স্পেস এর সাপেক্ষে ফাংশন হয় তাহলে কে ও স্পেস এর সাপেক্ষে ফাংশন হবে আমি শুধু তোমাকে বলছি সমস্ত অতিরিক্ত ভ্যারিয়েবেল কমিয়ে দিতে এবং তাদের একটি ভ্যারিয়েবেল এ নিতে সুতরাং এটা দেখতে সহজ এই দুটি সমীকরণ আমরা পেয়েছি এখন আমরা এই দুটো প্রশ্নের সমাধান করতে চাই আমি বলতে চাইছি এই দুটি সমীকরণের দিকে তাকিয়ে এগুলিকে যথেষ্ট জটিল মনে হচ্ছে ইন্টিগ্রাল ইকুয়েশন এর তুলনায় যা আমরা আগের অধ্যায় এ দেখেছি সুতরাং কি করে সমাধান করব